আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রথম সপ্তাহের তৃতীয় মডিউলে স্বাগত জানাই আগের মডেলের আমরা আলোচনা করেছি প্রক্সেমিকস এর সংজ্ঞা বিভিন্ন জোনগুলি কি কি যেমন ইন্টিমেট সোশ্যাল পার্সোনাল এবং পাবলিক দূরত্বের চারটি জোন এবং এই জোনগুলির সংস্কৃতিগত অর্থের দিকেও দেখেছি আজকের আলোচনায় আমরা দেখবো যে সংস্পর্শে থাকা না থাকার ওপর কিভাবে বিভিন্ন সংস্কৃতি আলাদা হয়েছে কোন কোন সংস্কৃতিতে কিভাবে প্রসঙ্গ গুরুত্বপূর্ণ আবার কোথাও গুরুত্বপূর্ণ নয় এবং আমরা বিভিন্ন ধরনের স্থানের বাপারেও বুঝবো আগের মডিউলে আমরা যেমন আলোচনা করেছি যে দূরত্বকে বিচার করার জন্য প্রক্সেমিকস হল একটি উপায় আমরা অচেতন বা কখনো কখনো সচেতন ভাবেও নিজেদের মধ্যে এবং অন্য ব্যক্তির সাথে বজায় রাখি যাতে আবেগ এবং ধারণাগুলি আদান প্রদান করা যায় যদিও আমরা খুঁজে পাই যে এটি শুধুমাত্র ম্যাক্রো স্পেসের বিন্যাস নয় এটি মাইক্রো স্পেসেরও বিন্যাস যেটি প্রক্সিমিক্সের নৈপথ্যে নীতিগুলি বোঝার জন্য গুরুত্বপূর্ণ হল খুব সঠিকভাবে মন্তব্য করেছেন যে মানুষের দৈনন্দিন লেনদেনে এই দূরত্বটি বজায় থাকে এবং তিনি আরো বলেছেন যে এটি তাঁর বাড়ি বিল্ডিং এর পরিকল্পনা এবং শেষ পর্যন্ত তার শহরের বিন্যাস সুতরাং আমরা বুঝলাম যে প্রক্সেমিকসকে মানুষ তাদের মধ্যে শুধুমাত্র দ্বিপাক্ষিক বা দলগত পরিস্থিতিতে বজায় রাখে না কিন্তু এটি জায়গার সাথে সম্পর্কিত বিভিন্ন দিকগুলির দিকেও নজর দেয় এবং নির্দিষ্ট বার্তাগুলির আদান প্রদানের এটির পরিকল্পনাগুলি উল্লেখযোগ্য একই সময়ে আমরা দেখতে পাই যে মানুষ কীভাবে তাদের সাংস্কৃতিক পটভূমিকে ভিত্তি করে প্রস্তাব দেয় তা প্রক্সেমিকস শনাক্ত করে কোনও নির্দিষ্ট ব্যবধান কিভাবে তাদের আত্মবিশ্বাসের সাথে যুক্ত অনুভূতি এবং আবেগুলিকে প্রকাশ করে কতটা দূরত্ব মানুষের মধ্যে বিরক্তির উদ্রেক করে হলের চারটি জোনের শ্রেণীবিভাগের উপর কখনো কখনো মন্তব্য করা হলেও যথাযথ সমালোচনা করা হয়নি প্রক্সিমিক আচরণটিও যে সাংস্কৃতিক দিকগুলির উপর নির্ভরশীল তাঁর এই মৌলিক ধারণাটিকে এখনো অব্দি প্রশ্ন করা হয়নি এবং সাংস্কৃতিক সম্পর্কের এই দিকটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব হল বলেছেন সংস্কৃতিকে দুভাগে ভাগ করা যায় 1959 সালে প্রকাশিত দ্য সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ শীর্ষক তাঁর বইতে তিনি বলেছেন কন্টাক্ট এবং নন কন্টাক্ট সংস্কৃতির সম্বন্ধে কন্টাক্ট সংস্কৃতি সম্পর্কে তাঁর ধারণা হল এই সংস্কৃতিগুলিতে ঘনিষ্ঠ আন্তঃব্যক্তিক দূরত্ব বজায় থাকে এবং একইসাথে সেই দূরত্বগুলিকে ব্যক্তিগত এবং স্বতন্ত্র স্পর্শকে অগ্রসর করে ওনার গবেষণার ভিত্তিতে উনি বলেছেন দক্ষিণ ইউরোপের দেশগুলির পাশাপাশি আরব্য দেশগুলিকেও কন্টাক্ট সংস্কৃতি বলা যায় কারণ এই সমাজ গুলিতে সাধারনত উনি খুঁজে পেয়েছেন যে মানুষের একে অপরকে স্পর্শ করার প্রবণতা আছে এবং একই সাথে তারা ঘনিষ্ঠ আন্তঃব্যক্তিক যোগাযোগও বজায় রাখে দ্বিপাক্ষিক এবং দলগত পরিস্থিতিতে অন্য দেশের তুলনায় তিনি কিছু দেশকে নন কন্টাক্ট সংস্কৃতির বিভাগে রেখেছেন গবেষণার উপর ভিত্তি করে উনি বলেছেন যে উত্তর ইউরোপীয় দেশগুলির পাশাপাশি উত্তর আমেরিকার লোকেরা বিপরীত পছন্দ ও আচরণগুলি প্রদর্শন করে এবং তাদের আন্তঃব্যক্তিগত পরিস্থিতিতে সঠিকভাবে সংজ্ঞায়িত এবং তুলনামূলকভাবে আরও বেশি দূরত্ব বজায় রাখতে পছন্দ করে এই প্রসঙ্গে বলা যায় যে হলের প্রক্সেমিকস দূরত্বের চারটি জোনে এই শ্রেণীবিভাগটি হেইনি হেডিগার এর একটি গবেষণা দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল উনি প্রাণী জীববিদ্যার জনক হিসাবেও পরিচিত তিনি একজন সুইস নীতিবিদ ছিলেন এবং বিভিন্ন প্রজাতির প্রাণী একে অপরের সংস্পর্শে তাদের আচরণে যে দূরত্বগুলি বজায় রাখে তিনি নিয়মিতভাবে তা পর্যবেক্ষণ করেছিলেন তিনি এই দূরত্বগুলির নাম দিয়েছিলেন যথাক্রমে ফ্লাইট ক্রিটিকাল পার্সোনাল এবং সোশ্যাল ডিসটেন্স এবং হল এই চারটি ক্ষেত্রে মনোনিবেশ করেছেন যেগুলি মানুষরা একে অপরের সাথে বজায় রাখে তবে প্রক্সিমিক আচরণের সাংস্কৃতিক দিকটি এমন একটি বিষয় যার কৃতিত্ব কেবল তাকেই দেওয়া যায় হল আরো যেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটি হল হাই এবং লো কনটেক্সট সংস্কৃতি কনটেক্সট এর ধারণা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে একজন ব্যক্তির ব্যবহারকে বোঝার জন্য সামগ্রিক পরিস্থিতিকে বা প্রদত্ত তথ্যের পটভূমিকে বোঝা দরকার কখনও কখনও এগুলি আমাদের প্রতিদিনের ভাষণে ব্যবহার্য বাক্যাংশগুলিতে প্রতিফলিত হয় এবং একইসাথে এগুলি প্রতিফলিত হয় আমাদের দ্বারা বজায় রাখা নৈকট্য এবং দূরত্বের মধ্যে তিনি বলেছেন হাই কনটেক্সট সংস্কৃতিতে ভাবের আদান প্রদান অত্যন্ত প্রতীকী এবং মানুষ অনেক অব্যক্ত জিনিস যেগুলি নৈপথ্যে থাকে সেগুলি সম্পর্কে সচেতন কিন্তু এটি প্রভাব ফেলে ব্যাখ্যা গুলির উপর বা অন্যদের দ্বারা অর্থোদ্ধারের এর উপায়গুলির উপর উদাহরণস্বরূপ সামাজিক শ্রেণীবিন্যাস এবং সামাজিক অবস্থা এবং একই সময়ে কিছু বিদ্রুপাত্মক ভাষাগত ব্যবহার আমাদেরকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে এবং একটি নির্দিষ্ট উপায়ে ভাব আদান প্রদান করতে বাধ্য করে হলের গবেষণায় তিনি বলেছেন যে জাপানের পাশাপাশি কিছু এশীয় সমাজ এবং কয়েকটি পশ্চিমী দেশও প্রতীকী সংস্কৃতির এই বিভাগের মধ্যে পড়ে তিনি খুব মজাদার একটি উদাহরণ উদ্ধৃত করেছেন একজন ব্রিটিশ ব্যক্তির সাধারণভাবে ব্যবহার করা শব্দভাণ্ডার থেকে একজন ব্রিটিশ বলতে পারেন I hear what to say অথবা বলতে পারেন oh I almost agree একজন মানুষ যে হাই কন্টাক্ট কালচারে অন্তর্ভুক্ত নয় সে এই বিবৃতিটিকে তার প্রস্তাবের অনুমোদন ভাববে যদিও সে হাই কন্টাক্ট কালচারের বিদ্রুপাত্মক অগ্রাহ্যতাটি বুঝতে সক্ষম হবে না অন্যহাতে আমরা দেখতে পাই যে লো কন্টেক্সট সংস্কৃতি বিশ্বাস করে সুনির্দিষ্ট ভাবের আদান প্রদান এর ওপর একটি লো কন্টেক্সট সংস্কৃতিতে একটি তথ্যের একটিমাত্র অর্থ থাকে এবং কিভাবে তথ্যের অর্থোদ্ধার হবে তা নৈপথ্যে থাকা অব্যক্ত জিনিস গুলির দ্বারা প্রভাবিত হয় না আমরা আরও বলতে পারি যে লো কন্টেক্সট কালচারে ভাবের আদান প্রদান নিয়ম ভিত্তিক হয় এটি অনেক ভালোভাবে নিয়মাবদ্ধ এবং যেহেতু এটি অনেক ভালোভাবে নিয়মাবদ্ধ এবং নিয়ম ভিত্তিক জ্ঞান এরকম লো কন্টেক্সট কালচারে অনেক সহজে স্থানান্তরযোগ্য এবং হল এর উদাহরণস্বরূপ তুলে ধরেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিকে একই সাথে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি প্রসঙ্গের ওপর মনোনিবেশ করবেন বা করবেন না এটি সামাজিক অবস্থানের উপরেও নির্ভরশীল এবং আমরা আমাদের আগের আলোচনায় দেখেছি যে নন ভার্বাল কমিউনিকেশন এর একটি নির্দিষ্ট দিককে চূড়ান্ত অর্থ হিসেবে নেওয়া যায় না যদিও এটি একটি খুবই ইতিবাচক ইঙ্গিত হল আরো বলেছেন যে হাই এবং লোক কন্টাক্ট কালচারের এই বৈশিষ্ট্যগুলিও প্রতিফলিত হয় স্থানের বিন্যাসের ওপর এবং বর্তমানে খবির সম্প্রতিকালের গবেষকরা খুঁজে পেয়েছেন এই প্রবণতা গুলি শুধুমাত্র স্থান বিন্যাস আর্কিটেকচার এবং অন্তঃসজ্জায় প্রতিফলিত হয় তা নয় এগুলি প্রতিফলিত হয় কোন সংস্কৃতির ওয়েবপেজের ডিজাইনে এবং সময় সম্বন্ধে আমাদের ধারণার উপর আমাদের ভাবের আদান প্রদানের মধ্যে সময় মনোক্রোম হোক বা পলিক্রোম হোক অথবা আমাদের কথোপকথন এবং কথাবার্তার সময় আমরা সময়ের ধারণার সাথে যুক্ত বিভিন্ন দিন ব্যবহার করছি সুতরাং একদিক দিয়ে বলতে গেলে প্রক্সেমিকসের ধারণার তাৎপর্য আজকালকার ভাব আদান প্রদানের আচরণের ওপর আছে এই তর্ক আরো চালিয়ে নিয়ে যাবার জন্য আমরা বলতে পারি যে হাই কন্টেক্সট কমিউনিকেশন সাধারণত বিনীত এবং শ্রদ্ধাশীল এটি কিছু প্রবলেম দূরত্ব বজায় রাখে কিন্তু একই সময়ে এটি কখনো দ্বার্থহীন নয় এবং অতএব এটি সাদৃশ্য সম্প্রীতি ইত্যাদির দ্বারা সুসংহত এটি লো কন্টেক্সট কমিউনিকেশনের সমালোচনা করে কারণ এটি বিশ্বাস করে যে এটি অভদ্র এবং যেহেতু ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়ার ক্ষমতা এটির নেই সুতরাং এটি হয়তো খুবই সরল বা খুবই দ্রুত একইভাবে আমরা খুঁজে পাই যে লো কনটেক্সট কমিউনিকেশনকে খোলামেলা এবং সত্য বলে ধরে নেওয়া হয় বলা হয় যে এটি একটি নির্দিষ্ট স্পষ্ট তার সাথে সুসংহত এবং অতএব এটি একটি নির্দিষ্ট বিশ্বাসযোগ্যতাও আছে সুতরাং এটি আরও দাবি করে যে হাই কন্টাক্ট কমিউনিকেশন সাধারণত তথ্য লুকোয় সেটি দাম্ভিক এবং সেই কারণে এটিকে সহজে বিশ্বাস করা যায় না এটি অতিরিক্ত নিয়মমাফিক অতিরিক্ত ধীর ইত্যাদি এই চিত্রটি থেকে জানা যায় লো এবং হাই কন্টেক্সট কালচারের তাৎপর্যতা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য আন্তঃসাংস্কৃতিক পরিস্থিতিকে বোঝার ক্ষেত্রে কন্টেক্সট কে বোঝা ভীষণ গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কন্টেক্সট যেখানে একজন ব্যক্তি কথা বলছে এটা জানার জন্য যে প্রদত্ত তথ্যের সঠিক অভিপ্রায়গুলি কি কি অথবা প্রদত্ত তথ্য গুলির অর্থোদ্ধারের জন্য কোন পথ অবলম্বন করা উচিত তা বোঝার জন্য এটি কর্মক্ষেত্রে সঠিকভাবে তথ্য আদান প্রদানের জন্য এবং একইসাথে নেতৃত্বের ভূমিকা থেকে বিভিন্ন ব্যক্তির প্রত্যাশা কী তা বিচার করার জন্য বিভিন্ন সম্ভাবনার সম্বন্ধে অন্তর্দৃষ্টি প্রদান করা হয় আমরা বলতে পারি যে প্রতিটি পদ্ধতির নিজস্ব শক্তি রয়েছে এই বিশেষ ভিডিওটি যেটি তোমরা পড়ে দেখে নিতে পারো এটি হাই কন্টেক্সট এবং লো কন্টেক্সট কালচারের পার্থক্যগুলি সম্পর্কে একটি খুব আকর্ষণীয় ভাষ্য সরবরাহ করে হাই এবং লো কন্টেক্সট সংস্কৃতি কি লো কন্টাক্ট সংস্কৃতি কি লো কন্টাক্ট কালচারে লোকেরা সাধারণত যা বোঝাতে চায় সে সম্পর্কে সরাসরি কথা বলে এবং এই কারণের জন্য ধরে নেওয়া যেতে পারে অনেক বেশি তথ্যপূর্ণ হাই কন্টেক্সট সংস্কৃতি কি দীর্ঘমেয়াদী সম্পর্কের ওপর ভিত্তি করে হাই কন্টেক্সট সংস্কৃতি হয় হাই কন্টেক্সট হল প্রথাগত এবং অর্থ বোঝায় এবং আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটি দেখতে হবে হায়ার এবং লোয়ার কন্টেক্সট সংস্কৃতির কিছু উদাহরণ এটি একটি উদাহরণ হল লো বনাম হাই কন্টেক্সট সংস্কৃতির ফরাসি লোকেরা অনুভব করতে পারে যে জার্মানরা তাদের বুদ্ধিমত্তার অবমাননা করেছে স্পষ্ট জিনিসের ব্যাখ্যা দিয়ে যদিও জার্মানরা অনুভব করতে পারে যে ফরাসি ম্যানেজার কোনও দিক নির্দেশনা দেয় না এটি একটি উদাহরণ হাই কন্টেক্সট সংস্কৃতির চাইনিজ সংস্কৃতিতে প্রচলিত আছে যে নিমন্ত্রণকর্ত্রী ডিনার পার্টিতে অতিথিদের কম পরিমাণে খাবার পরিবেশন করে অতিথিদের খাবার চাওয়াকে এখানে প্রশংসা হিসেবে দেখা হয় আর যদি খাবারটি পছন্দ না হয় তাহলে এটি মর্যাদা হারানো থেকে রক্ষা করে এটি একটি উদাহরণ লো কন্টেক্সট সংস্কৃতির একটি ব্যক্তিগত প্রচেষ্টার কারণে ব্যবসা আরও ভাল করছে বিজনেস সংস্কৃতি এটি একটি হাই কন্টেক্সট সংস্কৃতির ঘটনা এটি আরও কম লো কন্টেক্সট সংস্কৃতিতে যেমন চাইনিজ লোকেরা সত্যিই মর্যাদার পরোয়া করে আপনি সম্মানের যোগ্য কিনা এটি সেটি নির্ধারণ করে জার্মানির মতো লো কন্টেক্সট সংস্কৃতিতে তারা আপনার এবং আপনার পদমর্যাদার বিষয় চিন্তা করে না আপনি যদি কঠোর পরিশ্রমী এবং দক্ষ হন আপনাকে তারা শ্রদ্ধা করে একটি জার্মান ব্যবসায় একজন তত্ত্বাবধায়ক তার কর্মচারীদের চেয়ে উচ্চতর মর্যাদা পাবেন না কারণ তার পদটি উচ্চতর যদি আপনি কঠোর পরিশ্রম করেন তবে আপনার তত্ত্বাবধায়ক আপনাকে সমান হিসাবে বিবেচনা করবে এই প্রেক্ষাপটে এখন আমরা সাংস্কৃতিক পার্থক্যগুলির আলোচনায় আসি এই স্থানগত অভিব্যক্তিতে আমরা এর আগেই দূরত্বের চারটি সাধারণ জোন গুলিকে দেখেছি এগুলি হল ইন্টিমেট পার্সোনাল সোশ্যাল এবং পাবলিক এই জোন গুলি সমস্ত সংস্কৃতিতেই অনুশীলন করা হয় তবে এই বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন দূরত্বে যে জায়গা রাখা হয় সেটি আলাদা ডেভিড মাতসুমোটো এই প্রসঙ্গে বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়েছিলেন তিনি ওয়াটসন এবং কবর বিষয়ে 1966 সালের একটি গবেষণা উদ্ধৃত করেছেন যেখানে দেখা গেছে যে আমেরিকান পুরুষদের তুলনায় আরব পুরুষরা একে অপরের নিকটে বসে থাকে একই সাথে আরব পুরুষদের প্রত্যক্ষ এবং দ্বন্দ্বমূলক দেহের প্রবণতা দেখা যেত তাদের দৃষ্টি সংযোগও ছিল বেশি এবং তারা আরও জোরে কণ্ঠস্বর ব্যবহার করছিলেন আরো একটি গবেষণা যেটি তিনি উদ্ধৃত করেছেন হল 1968 সালে প্রকাশিত ফর্টসন এবং লারসন এর গবেষণা এটি দেখা গেছিল যে লাতিন আমেরিকানদের ইউরোপীয় পটভূমির শিক্ষার্থীদের চেয়ে আরও ঘনিষ্ঠভাবে মেলামেশা করার ঝোঁক বেশি একাডেমিক বিশ্ববিদ্যালয় পটভূমিতে এই গবেষণাটি পরিচালিত হয়েছিল তিনি নওস্জিরওয়ানের একটি গবেষণাও উদ্ধৃত করেছেন যেটি 1977 এবং 1978 সালে আয়োজিত হয়েছিল এবং এটি খুঁজে পেয়েছিল যে ইতালিয়ানরা জার্মানরা আমেরিকানদের তুলনায় বেশি ঘনিষ্ঠভাবে মেলামেশা করে আরও একটি গবেষণা ডেভিড মাতসোমোটো উদ্ধৃত করেছেন সেটি হল 1976 সালে প্রকাশিত শূটারের এর অধ্যয়ন সেখানে তিনি বলেছেন কলম্বিয়ানরা কোস্টারিকানদের তুলনায় বেশি ঘনিষ্ঠ দূরত্বে মেলামেশা করে এইসব স্থানের অভিব্যক্তি গুলি সাংস্কৃতিক পার্থক্যের সম্ভাবনা নিয়ে সতর্ক করে দেয় যা আমাদের মানসিকতায় অন্তর্নির্মিত এই চিত্রটি বিভিন্ন সংস্কৃতিগুলি কীভাবে তাদের আন্তঃব্যক্তিক লেনদেনের মধ্যে কোনও স্থানের ধারণা বোঝে ও ব্যাখ্যা করে তা বুঝতে আমাদের সহায়তা করে প্রক্সেমিক্সের প্রসঙ্গে আরেকটি দিক যেটি আমাদের বোঝার জন্য তাৎপর্যপূর্ণ সেটি হল লিঙ্গ সম্পর্কে আমাদের ধারণা কি করে এটিকে প্রভাবিত করে এবং একইসাথে সামাজিক অনুক্রমের ধারণা কিভাবে প্রক্সেমিটির ধারণাকে প্রভাবিত করে কোনও সমাজে কীভাবে একটি নির্দিষ্ট লিঙ্গবিধি কার্যকর করতে হয় সেই ধারণার দ্বারা স্থান সর্বদা প্রভাবিত হয় বিভিন্ন লিঙ্গযুক্ত সম্পর্কের ভিতরে এবং বাইরে শক্তি সম্পর্কের ভূমিকা কী আমরা দেখিয়েছি কিভাবে কন্টাক্ট সংস্কৃতিগুলি ছোট আলাপচারিতার দূরত্ব ব্যবহার করে যদিও নন কন্টাক্ট সংস্কৃতিগুলি এরকমের ঘনিষ্ঠ আন্তঃব্যক্তিগত দূরত্বগুলির সাথে সাথে বারবার একে অপরকে স্পর্শ করাও এড়িয়ে চলে কন্টেক্সট আমাদের প্রতিদিন এবং কর্মব্যস্ত জীবনের ক্রিয়াকলাপের জন্য স্থানের এবং দূরত্বের প্রয়োজনীয়তার বিষয়ে বার্তাগুলি আত্মস্থ করতে আমাদের সহায়তা করে যেহেতু আজ আমাদের পৃথিবীতে বিভিন্ন সমাজে বিভিন্ন লিঙ্গ ভিত্তিক নিয়ম রয়েছে এই লিঙ্গ ভিত্তিক নিয়মগুলি নেহাত প্রতিসম নয় এবং অতএব আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের সংস্কৃতিতে বিভিন্ন ধরনের স্থান নির্ধারিত থাকে বিভিন্ন লিঙ্গের জন্য এই ধারনাটি জেন্ডারাইজেশন অফ দ্য স্পেস বা জেন্ডারাইজেশন নামে পরিচিত বিশেষত প্রথাগত সংস্কৃতিগুলিতে যেখানে বিভিন্ন লিঙ্গের মানুষের জন্য লিঙ্গ উপযুক্ত আচরণ গুলি খুবই আলাদা সেখানে এই ধারণাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটা দেখা গেছে যে লিঙ্গের ওপর নির্ভর করে মানুষ স্থানকে এবং বিভিন্ন লিঙ্গের দ্বারা বিভিন্ন উপায়ে তার হস্তক্ষেপকে ব্যাখ্যা করে কিছু গবেষকরা খুঁজে পেয়েছে যে হিস্পানিকের পর ইউরোপীয়রা বা ককেশীয় বংশোদ্ভূত লোকেরা মনে করবে না যে মহিলারা তাদের ব্যক্তিগত স্থান দখল করছে সুতরাং বহি মহিলারা যখন তাদের ব্যক্তিগত পরিসরে ঢোকে তাদের খারাপ লাগে না বা তারা ভীত হয়না অন্য দিকে মধ্যপ্রাচ্যের সাথে সাথে তীব্রতার দিক দিয়ে তাদের পরেই আছে আফ্রিকানরা যারা মনে করবে যখন মহিলারা তাদের ব্যক্তিগত পরিষদ দখল করে এটি স্থানের ধারণার অন্যান্য দিকগুলিতে খুঁজে পাওয়া যায় যতক্ষণ অব্দি বিভিন্ন লিঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে যেহেতু সংস্কৃতিগুলির বিভিন্ন আচরণগত বিভাগ রয়েছে যে কোন স্থানকে কিভাবে ব্যবহার করা হবে সেটি বোঝার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটি পুরুষের যেকোনো লিঙ্গ মিশ্রিত পরিস্থিতিতে প্রক্সেমিকস এর ধারণাটি একজন মহিলার ধারনার তুলনায় সম্ভবত আলাদা হবে বিভিন্ন সংস্কৃতিতে কিছু নির্দিষ্ট সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে মহিলারা বেশি সংবেদনশীল হয় সেইসব সামাজিক পরিস্থিতিতে যেখানে তাদেরকে কথাবার্তা বলতে হয় কোন লিঙ্গ মিশ্রিত পরিস্থিতিতে অতএব তারা এড়িয়ে চলার চেষ্টা করে এটি তাদের চোখে তাদের ব্যক্তিগত পরিসরে পুরুষদের দখল সাধারণত বলা যায় যে দ্বিপাক্ষিক মেলামেশায় ঘনিষ্ঠ প্রক্সিমিটি উচ্চ কর্তৃত্ব বোঝায় এবং বেশকিছু সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে উচ্চ কর্তৃত্বের এই ভূমিকাটি সাধারণত পুরুষদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিতে উল্লেখ করা হয় এবং সেই কারণে এই ধরনের রীতি নীতি গুলি বিশেষত শক্তিশালী এই সংস্কৃতি গুলিতে এই আলোচনার পেছনে কারণটি হলো স্থান সম্বন্ধে আমাদের ধারণা আমাদের অন্য মানুষের সাথে আন্তঃব্যক্তিগত মেলামেশায় কিভাবে আমরা এটি মধ্যস্থতা করি সেগুলি নির্দিষ্ট সংস্কৃতিতে লিঙ্গ ভূমিকা সম্পর্কে আমাদের ধারনার দ্বারা পরিচালিত হয় এই পার্থক্য গুলির ওপরে আমাদের সংবিধানশীলতা যেটি সাংস্কৃতিক হতে পারে এমনকি ব্যক্তিগতও হতে পারে কারণ একই সংস্কৃতিতে আমরা খুঁজে পাই যে ব্যক্তিগত আচরণও আলাদা হতে পারে তাই এই পার্থক্য গুলির উপর এই সংবেদনশীলতা আমাদেরকে অন্যান্য মানুষের আচরণ পর্যবেক্ষণে সাহায্য করে এবং আমাদেরকে আরো কার্যকরী ব্যক্তিত্বে পরিণত করে কারণ এটি আমাদের আরো সহানুভূতি রাখতে সক্ষম করে আরো একটি সাবধানতা আমাদেরকে নিতে হবে আমাদেরকে প্রক্সেমিক আচরণ সম্বন্ধে বোঝার সময় এই সাংস্কৃতিক পার্থক্যগুলি যেন অন্য সংস্কৃতির রীতিনীতিগুলিকে নিচু চোখে দেখার সাংস্কৃতিক গতানুগতিকতাতে পরিণত না হয় আরো একটি দিক যেটি আমাদের জন্য প্রক্সেমিকস এর প্রসঙ্গ বোঝার জন্য তাৎপর্যপূর্ণ সেটি হল প্রাথমিকভাবে হলের বলা বিভিন্ন মাত্রাগুলি হল এর মতে প্রক্সিমিটি আচরণ হল আটটি আলাদা মাত্রার একটি অপেক্ষক তিনি এই বিভিন্ন মাত্রা গুলি বানিয়েছিলেন প্রতীক হিসেবে যাতে এই মাত্রাগুলিকে নথিভূক্ত করা যায় যথাযথ স্কেলে গবেষণার উদ্দেশ্যে এই ব্যবস্থাটি গবেষকদেরকে নির্ভুল পর্যবেক্ষণ রাখতে সক্ষম করে প্রথম যে মাত্রাটির কথা তিনি বলেছেন সেটি হল পস্তুরাল সেক্স আইডেন্টিফায়ার এটি লিঙ্গের উপর নির্ভরযোগ্য অঙ্গবিন্যাসের সাথে যুক্ত পস্তুরাল সেক্স আইডেন্টিফায়ার এর ধারণায় সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে মাত্রাটি সম্বন্ধে উনি বলেছেন সেটি হল এসএফপি অ্যাক্সিস বা সোশিও ফিউগাল বা সোশিও পেটাল অরিয়েন্টেশন এটিও সংস্কৃতিক নিয়ম এবং এটি আমাদের বয়স লিঙ্গ অবস্থা এমনকি সামাজিক পরিস্থিতির সাথেও যুক্ত সোশিও ফিউগাল বর্ণনা করে সেই সমস্ত স্থান বিন্যাসগুলিকে যেগুলি মানুষকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেয় আর সোশিও পেটাল স্থানবিন্যাস হল সেই সমস্ত বিন্যাস গুলি যেগুলি মানুষকে কাছে টেনে আনে তৃতীয় যে মাত্রাটি নিয়ে তিনি বলেছেন সেটি কাইনেস্থেটিক ফ্যাক্টর এর সাথে যুক্ত এটি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিন্যাস এবং বিভিন্ন উপায় যার সাহায্যে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি একে অপরকে স্পর্শ করতে পারে তিনি দেখিয়েছেন চারটি উপায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি একে অপরকে স্পর্শ করে এরপর তিনি বলেছেন টাচ কোড এর সম্বন্ধে মানে কতটা স্পর্শ প্রত্যেকটি ভাব বিনিময়ের সময় অনুমোদিত মানুষ কি করে স্পর্শ করে কতটা ঘনঘন তারা একে অপরকে স্পর্শ করে এই স্পর্শ কি ভুলবশত নাকি দীর্ঘায়িত নাকি আদরের নাকি ধরে রাখার মানুষ কি এই স্পর্শগুলি স্বাচ্ছন্দের সাথে গ্রহণ করে নাকি তারা অস্বচ্ছন্দবোধ করে সুতরাং জনসমক্ষে একে অপরকে স্পর্শ করার হার নির্ভর করে আমাদের সাংস্কৃতিক ধারণা এবং একইসাথে কোন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করা হচ্ছে সেটিও নির্ভর করে আমাদের সাংস্কৃতিক ধারণার ওপর আমরা দেখব আমাদের পরবর্তী আলোচনায় বিশেষত হ্যাপটিক এর উপর আমাদের আলোচনায় আমরা দেখব কিভাবে কিছু নির্দিষ্ট সংস্কৃতিতে মাথায় স্পর্শ করা অশুভ বিবেচিত হয় পঞ্চম যে মাত্রাটি নিয়ে তিনি বলেছেন সেটি হলো রেটিনাল কম্বিনেশন এটি হলো দৃষ্টি সংযোগের পরিমাণ এবং দৃষ্টি সংযোগের ধরন সেটি তীক্ষ্ণ নাকি পরিষ্কার নাকি প্রান্তস্থ নাকি এড়িয়ে যাওয়া আমরা দেখব যে এটি আমাদের সাংস্কৃতিক ধারণা লিঙ্গ গত ভেদাভেদ এবং কোন প্রতিষ্ঠানের ক্ষমতা শ্রেণীবিন্যাসের ওপরও নির্ভর করে তারপর তিনি আরো বলেছেন থার্মাল এবং অলফাকশন কোড এর ব্যাপারে থার্মাল কোড একে অপরের মধ্যে বুঝতে পারা শরীরের উষ্ণতার সাথে যুক্ত এটি তখনই কাজ করতে পারে যখন আমরা একে অপরের সাথে খুব কাছাকাছি অবস্থান করি অলফ্যাক্টরি কোড আসলে ব্যাখ্যার পাশাপাশি সেই বার্তাগুলির সাথে যুক্ত যা আমরা আমাদের গন্ধের সাহায্যে জানাতে চাই সেই গন্ধ যা আমরা আমাদের শরীরে পরিধান করি আবার আমরা এটি আলোচনা করব কি করে কিছু সংস্কৃতিতে এটি বাঞ্ছনীয় আবার কি করে কিছু সংস্কৃতিতে এটি এড়িয়ে চলা হয় একদম শেষে যে মাত্রাটি সম্বন্ধে তিনি বলেছেন সেটি হল গলার স্বরের জোর এটি নির্ভর করে দূরত্ব সম্পর্ক আলোচনার বিষয়ের সাথে সাথে সংস্কৃতি এবং আরো অন্যান্য কারণের উপর এই ব্যবস্থাগুলি এবং মাত্রাগুলি হল বায়ো বেসিক সেগুলি প্রাণীর দেহবিজ্ঞানের মধ্যে নিহিত প্রক্সিমিক আচরণটি বোঝার জন্য এই আটটি কারণই যে সমানভাবে গুরুত্বপূর্ণ তা নয় এবং একই সাথে এই সমস্ত কারণগুলির জটিলতা সমান নয় যেমন আমাদের দৃষ্টির ধারণা অনেক বেশি জটিল আমাদের উষ্ণতা বা গন্ধের ইনপুট এর তুলনায় এই মাত্রাগুলির আলোচনার পর তিনি আরো বলেছেন যে এমন একটি জিনিস যেটিকে দূরত্বের চারটি মৌলিক বিভাগের কালচারাল ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং হিসাবে বলা যেতে পারে যদিও এই জোনগুলিতে নির্দিষ্ট আচরণের প্রতিক্রিয়া গুলি আমাদের সংস্কৃতিভিত্তিক রীতিনীতি অনুযায়ী সংজ্ঞায়িত হয় সুতরাং আবার আমরা দেখলাম যে হল বারংবার প্রক্সিমিটির সাংস্কৃতিক ধারণার তাৎপর্যের ওপর দৃষ্টিপাত করেছেন প্রক্সিমিক্স সম্পর্কে আমাদের ধারনার সাথে গভীরভাবে জড়িত আরেকটি দিক হল আমরা কীভাবে আমাদের চারপাশের বিল্ট স্পেস তৈরি এবং ব্যবহার করি আমাদের মধ্যে অনেকেই হয়তো অবগত নন যে প্রক্সেমিক আচরণের নিয়মগুলি আমাদের সাংস্কৃতিক ধারনার উপর নির্ভর করে কিন্তু যখনই কোনও প্রস্তাবিত লঙ্ঘন হয় তখন আমরা এই নিয়মগুলি সম্পর্কে তীব্রভাবে সচেতন হয়ে উঠি বা যখন আমরা কোনও বিদেশ পরিদর্শন করি যেখানে স্থানের বিন্যাস এখন অব্দি আমাদের উপলব্ধ স্থান বিন্যাস এর থেকে খুবই আলাদা সাংস্কৃতিক পরিসর আমাদেরকে সম্পর্কের ধরন এর ব্যাপারে অনেক কিছু বলে এখানে আমি উদ্ধৃত করতে চাই ক্যাথরিন সোরেল কে যিনি বলেছেন "so if someone comes more into a personal space then you are used to you can often feel like 'what is happening here "' সুতরাং আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমাদের সাংস্কৃতিক লেন্সগুলি আলাদা প্রক্সেমিক্সের অধ্যয়নে আমরা যদি সাংস্কৃতিক পার্থক্য গুলির দিকে নজর না দিই তাহলে ভুল ধারণা হতেই পারে আমাদের প্রক্সিমিটির ধারণায় আমরা কি করে প্রথাগত এবং আনুষ্ঠানিক পরিস্থিতিতে আমাদের ব্যবহারযোগ্য স্থানকে সুবিন্যস্ত করি সেটিও গুরুত্বপূর্ণ যদিও আমাদের স্থান বিন্যাসের ধারণায় প্রক্সেমিকস এর অধ্যয়নের অংশ হিসেবে সাংস্কৃতিক প্রকরণকে বোঝাও গুরুত্বপূর্ণ তবুও মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে স্থানে ধারণাটি নির্ভর করে আমাদের তিনটি মৌলিক ধরনের বোঝাপড়ার ওপর এটা সত্যি যে স্থানের সাংস্কৃতিক ধারণা উপস্থিত থাকে যেমন একটি খুবই ছোট ঘর যেখানে প্রায় কোন আসবাবপত্র নেই সেটি একজনের কাছে খুবই আরামদায়ক হতে পারে অন্যদিকে একজন যে অমিতব্যয়ী সংস্কৃতিতে জন্মেছেন তার কাছে এই একই ঘরটি মনে হতে পারে কষ্টকর এবং ফাঁকা কিন্তু তা সত্বেও আমরা দেখতে পাই যে তিনটি আলাদা ধরনের স্থান যেগুলি গবেষকরা খুঁজে পেয়েছেন এগুলি হল ফিক্সড ফিচার স্পেস সেমি ফিক্সট ফিচার স্পেস এবং নন ফিক্সড ফিচার স্পেস সেমি ফিক্সড ফিচার স্পেসটি হল সেটি যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রক্সেমিকস এবং সংস্কৃতির ধারণার সর্বাধিক প্রভাব ফেলতে পারি যেমন স্থান বিন্যাসের সোশিও ফিউগাল এবং সোশিও পেটাল ধারণাগুলি একই সর্বাধিক আমাদের সেমি ফিক্সড ফিচার স্পেস বিন্যাসে ফিক্সড ফিচার স্পেস কে চিহ্নিত করা যায় সেই সমস্ত ধ্রুবক গুলি দিয়ে যেগুলি আমাদেরকে দেওয়া আছে সেই সমস্ত স্থায়ী দিকগুলি যা আমরা সাধারণত পরিবর্তন করতে পারি না যেমন দেওয়াল একটি জায়গার সীমারেখা ইত্যাদি এবং এই ফিক্সট ফিচার স্পেস তাৎপর্যপূর্ণ কিভাবে আমরা অফিস বিল্ডিং বা স্কুল বা শপিং মল বা ধার্মিক স্থান জনসাধারণের জন্য বিনোদন স্থান ইত্যাদিকে বানাই সুতরাং কিভাবে আমরা আমাদের ফিক্সট স্পেসের বৈশিষ্ট্যগুলি কে উপলব্ধি করব তাই আত্মস্থ হয় আমাদের জীবনের খুব প্রাথমিক পর্যায়ে হল এর জন্য যে জগৎ টিকে বেছে নিয়েছেন তা হল স্কিনারিয়ান রিইনফোর্সমেন্ট প্রসিডিওর এবার রিইনফোর্সমেন্ট প্রসিডিউরটি ঠিক কি যেটি স্কিনারিয়ান প্রস্তাব করেছিলেন বি এফ স্কিনার B F Skinner একজন বিখ্যাত আচরণ বিজ্ঞানী তাঁর থিওরি অফ মোটিভেশন কে সামনে রেখেছেন এবং তিনি বলেছেন যে শাস্তি এবং সংশোধনের ভিত্তিতে যে মানুষ প্রায়শই স্থায়ীভাবে কিছু নির্দিষ্ট আচরণ শিখতে পারে একটি উপযুক্ত আচরণকে পুরষ্কার দেওয়া হয় যেখানে অনুচিত আচরণের জন্য কঠোর শাস্তি দেওয়া হয় সুতরাং এই স্কিনারিয়ান রিইনফোর্সমেন্ট প্রসিডিওর এর মাধ্যমে ছোট বাচ্চা হিসেবে আমরা ফিক্সট ফিচার স্পেস এর তাৎপর্যের ধারণাটিতে উন্মুক্ত হই এবং আত্মস্থ করি দ্বিতীয়টি হল সেমি ফিক্সড ফিচার স্পেস সেমি ফিক্সড ফিচার স্পেস তৈরি হয় সেই সমস্ত জিনিস দিয়ে যেগুলি পরিবর্তনশীল যেমন আমরা যেভাবে পর্দা স্ক্রীন আসবাবপত্রের দ্বারা আমরা যে বিভাজনগুলি তৈরি করি ইত্যাদি এবং একই সাথে আমরা যেভাবে বিভিন্ন রং ব্যবহার করে থাকি সুতরাং এগুলি সীমানা চিহ্নিতকারী এবং এগুলি আমাদের বুঝিয়ে দেয় যে কিভাবে এই ব্যবস্থাকে ব্যাখ্যা করা হবে আপনি যদি কোন ঘরে প্রবেশ করেন এই ঘরে কীভাবে আসবাব ইত্যাদি সাজান হয়েছে তার ভিত্তিতে আমরা কিছু নির্দিষ্ট পরিচয় পাই সুতরাং শুধুমাত্র আসবাবপত্র সাজানোর দিকে তাকিয়ে আমরা এমন একটি উপায় বিকাশ করতে পারি যেখানে আমাদের কাছে বার্তা প্রেরণ করা হয়েছে এটি একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ নাকি নয় অফিসের স্পেসের নকশা গাম্ভীর্যের পরিমাণ ইত্যাদি আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা কোন নির্দিষ্ট অফিস স্পেস এর দিকে তাকাই উদাহরণস্বরূপ আপনি যদি এই ছবিটির দিকে তাকান যেটি ডানদিকের উপরের কোণে আছে আমরা বুঝতে পারি যে এটি আমাদেরকে একটি খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ পরিসরের ভাবানুবাদ বা পরিচয় দিচ্ছে অন্য জায়গার তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে একটি আলাদা অফিস স্পেস আমাদেরকে জৌলুসহীন অনুভব করাতে পারে একটি নন ফিক্সট ফিচার স্পেস অনানুষ্ঠানিক এবং গতিশীল যখন একজন মানুষ স্থানগত বৈশিষ্ট্য বা আন্তঃব্যক্তিগত দূরত্বগুলি পাল্টায় এটি এমন একটি স্থান যা সম্পর্কে অবগত না হয়েও ভাবের আদান প্রদানকারীদের মধ্যে বজায় থাকে এছাড়াও ব্যক্তিগতভাবে যে স্থান কেউ একজন পছন্দ করে এবং যে জিনিসগুলি সে করে তার চারপাশটি উপযুক্ত করার জন্য এগুলি সেই মানুষটি সম্বন্ধে অনেক কিছু বলে সুতরাং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন আমরা একে অপরের সাথে কথা বলি এবং নির্দিষ্ট ভাবে আমরা যখন একটি বসার জায়গা দখল করি আমরা শুধুমাত্র সেই জায়গাটিকে দখল করি না যেটি আমাদের চারদিকে অদৃশ্য বুদবুদ দ্বারা আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু একইসাথে আমরা আমাদের চারদিকে আরো একটি নির্দিষ্ট স্থান দখল করতে চাই আমরা কিছু নির্দিষ্ট বস্তু সেখানে রাখতে চাই আমরা কিছু নির্দিষ্ট জিনিস সেখানে রাখতে চাই এবং যদি কেউ একটি ফাইল ছুঁড়ে দেয় বা একটি চায়ের কাপ হঠাৎ করে টেবিল জুড়ে ঠেলে দেয় আমরা লঙ্ঘিত বোধ করি সুতরাং আমরা দেখতে পেলাম যে যখনই কোনও অবাঞ্ছিত শব্দ বা এমনকি দৃষ্টি বা গন্ধ পাওয়া যায় তখন আমরা দেখতে পাই যে কোনও জায়গাতেই আমাদের লঙ্ঘিত লাগে আমাদের কাছে জায়গাটি অভিশপ্ত হয়ে ওঠে এটি নন ফিক্সড ফিচার স্পেসের একটি ধারণা সুতরাং যেটি একটি জায়গা যেটি আমাদের শরীরের অবিলম্বে চারপাশে থাকে এবং প্রত্যেকে আমরা এই জায়গাটিকে আমাদের নিজের বলে মনে করি স্থাপত্য নকশাগুলি যেভাবে সাজানো হয় তার সাথে প্রক্সিমিক্স খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আমরা আমাদের ফিক্সড স্পেস এর আলোচনায় দেখলাম যে একটি নির্দিষ্ট স্থাপত্য নকশা একটি নির্দিষ্ট বার্তা পাঠায় এবং অতএব হাওড়া বুঝলাম যে এটিকে একটি নিঃশব্দ ভাষা হিসাবেও বিবেচনা করা হয় যার মাধ্যমে লোকেরা তাদের মনোভাব অনুভূতি এবং এমনকি অন্য ব্যক্তিদের সম্পর্কে বিচারগুলিও জুড়ে দেয় এর সর্বশেষ উদাহরণটি হল নতুন নগরবাদের ধারণা যা প্রসঙ্গ উপযুক্ত স্থাপত্যকে জোর দিতে শুরু করেছে একটি সামাজিক স্থানের নকশা সামাজিক কাঠামোর বন্ধন স্থাপন করার পরিবেশ এবং মানুষের আচরণ হল স্থাপত্য ও পরিকল্পনার অন্যতম কঠিন ধারণা আমরা যে উপায়ে এটিতে সাড়া দিয়ে থাকি সেগুলিও লক্ষ্য করার জন্য আকর্ষণীয় উদাহরণস্বরূপ গবেষকরা খুঁজে পেয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরতে যাওয়া জার্মান ব্যবসায়ীরা প্রায়শই অফিস ও ব্যবসায়িক বাড়ির খোলা দরজাগুলিকে নিরুদ্বেগ মনোভাব হিসাবে দেখেন যেটি একেবারেই অব্যবসায়ীজনিত স্থাপত্যে যে উন্মুক্ততা চালু হয়েছে তা তারা পছন্দ করে না অন্যদিকে যখন আমেরিকানরা কোন ঐতিহ্যশালী জার্মান অফিসে যায় তাদের কাছে বন্ধ দরজা বরং গোপনীয় তারা এমনকি এমন কিছু গোপন করতে পারে যা প্রায় ষড়যন্ত্রমূলক সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্থাপত্যনকশায় কিভাবে প্রক্সেমিকস উদ্ঘাটিত হয়ে থাকে সেই সাংস্কৃতিক ধারণার ভিত্তিতে এই ধারণা গুলি তৈরি হয়েছে এটি সমানভাবে গুরুত্বপূর্ণ যেভাবে আমরা অভ্যন্তরীণ স্থানের নকশার দিকে দেখি সুতরাং সামাজিক ও সাংস্কৃতিক দূরত্বগুলি যা মানুষ বজায় রাখে তা অভ্যন্তরীণ নকশার সাথে সম্পর্কিত তাই আমরা দেখতে পাই পরিবর্তিত সাংস্কৃতিক রীতিনীতির সাথে সাথে আভ্যন্তরীণ নকশাও পরিবর্তিত হয় আমাদের অফিসে আমরা দেখতে পাই যে এখন পৃথক কাজের সংস্কৃতি থেকে দল বা টিমে কাজ করার সংস্কৃতিতে পরিবর্তিত হয়েছে সুতরাং অতীতে যদি অফিসটি তুলনামূলকভাবে আরও স্থায়ী এবং স্বতন্ত্র ডেস্কের সাথে সাজানো ছিল এখন স্মার্ট অফিস ট্রেন্ড শুরু হওয়ার সাথে সাথে ওয়ার্কস্টেশনগুলি আরও নমনীয় হয়ে উঠেছে যেখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দলের ব্যবস্থা করা যেতে পারে সুতরাং কোন জায়গায় আর স্থায়ী নয় এবং ওর্য়াকস্টেশনগুলিকে বিভিন্ন কার্যকলাপ এর ভিত্তিতে পাল্টানো যেতে পারে তবে যে ব্যক্তি স্থায়ী অফিসের জায়গাতে অভ্যস্ত হয়ে পড়েছেন তিনি নির্ধারিত স্থানে একই রকম কাজের উৎসাহ অনুভব করতে পারবেন না নন ফিক্সড স্পেসে ক্রিয়াকলাপগুলি ভাগ করে নেওয়ার জন্য সংস্থাগুলিরও উপযুক্ত অফিস প্রয়োজন তবে একই সাথে তাদের মানুষের মধ্যে বিদ্যমান দূরত্বের প্রতি শ্রদ্ধা রাখতে হবে তাই খোলা জায়গাগুলিতে আমাদের ধ্বনিতাত্ত্বিক বিচ্ছিন্ন ক্ষেত্র তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে এবং স্বতন্ত্র অঞ্চল তৈরি করার প্রয়োজন পরে প্রক্সেমিকস দূরত্বের চারটি জোনের ধারনার সাথে আমাদের এলাকার ধারণাটি ওতপ্রোতভাবে জড়িত প্রাথমিকভাবে এটিকে বডি টেরিটোরি নামে পরিচিত এটি হচ্ছে সেই বুদবুদ যেদিকে আমরা সঙ্গে নিয়ে চলি তারপরে একটি প্রাইমারি টেরিটোরি রয়েছে যা স্পষ্টতই শুধুমাত্র আমাদের উদাহরণস্বরূপ আমাদের নিজের বাড়ি আমাদের গাড়ীও এরপর একটি সেকেন্ডারি টেরিটরি রয়েছে যেখানে আমরা কিছু নির্দিষ্ট সম্পর্ক গড়ে তুলি কারণ আমরা যাই এবং কিছু কাজ ওখানে গিয়ে করি সেটি আমাদের অফিস হতে পারে সেটি আমাদের স্কুল হতে পারে ইত্যাদি এবং সবার শেষে এটি হলো পাবলিক টেরিটরি যেটি একটি উন্মুক্ত স্থান সুতরাং এলাকা একটি পরিচয়ের অনুভূতি প্রদান করে থাকে এবং যদি আমাদের চারদিকে সঠিকভাবে সংজ্ঞায়িত স্থান থাকে আমরা দেখতে পাই যে এটি আমাদেরকে পরিচয় নিয়ন্ত্রণ এবং স্থায়িত্বের নির্দিষ্ট ধারণা প্রদান করে আমরা চিহ্নের ব্যবহারকে উল্লেখ করেছি যা কিছু লোক আমাদের চারপাশে ব্যবহার করে এবং আমরা দেখতে পাই যে এটি একটি খুবই আকর্ষণীয় উপায় কীভাবে সম্পর্ক মর্যাদা এবং ক্ষমতার প্রতিদ্বন্দ্বীতা আমাদের চারপাশে প্রদর্শিত হয় তা বোঝার জন্য আপনি সম্ভবত লক্ষ্য করেছেন যে ছোট অফিসের জায়গাগুলিতেও যেখানে বেশিরভাগ লোককে দীর্ঘ ঘন্টা বসে থাকতে হয় এবং কাজ করতে হয় সেখানে ছোট কাঁচের পার্টিশন থাকতে পারে কাঁচের পার্টিশনগুলি উচ্চতার দিক থেকে খুব কম হতে পারে তবে একই সাথে সেগুলি একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে সক্ষম হয় যেটি একটি ব্যক্তির নিজস্ব স্থান সুতরাং এটি আমাদের নিজস্ব স্থানের অধিকার বুঝতে সাহায্য করে রেস্তোঁরাগুলির টেবিল বিন্যাসেও আপনি খেয়াল করতে পারেন যে এটি যদি দুজনের জন্য একটি টেবিল বিন্যাস হয় তবে রেস্তোঁরা মালিকরা সাধারণত টেবিলের মাঝখানে একটি ছোট জিনিস রাখেন তারা একটি ছোট কেচাপের বোতল বা একটি লবণদানি ইত্যাদি রেখে দেয় মাঝখানে যদি এটি দুজনের জন্য ব্যবস্থা হয় তাহলে এটি আপনার জায়গা আর এটি আমার জায়গা আপনি আরও খেয়াল করেছেন যে এটি যদি এমন একটি বসার জায়গা হয় যেখানে বন্ধুরা বসে থাকে তবে তারা খুবই সাধারণভাবে এই জিনিসটি একপাশে রেখে দেবে যাতে তাদের মধ্যবর্তী স্থানটি সমানভাবে ভাগ করে নেওয়া যায় অন্যদিকে যদি আপনি এক কাপ চা পান করছেন বা অন্য কোনও ব্যক্তির সাথে রেস্তোঁরায় কিছুটা সময় কাটাচ্ছেন যেখানে টেবিলটি কেবল দুজনের জন্য প্রস্তুত করা হয়েছে কিন্তু আপনি অন্য ব্যক্তির সাথে খুব একটা বন্ধুত্বপূর্ণ নন যে আপনি কিছুটা প্রথাগতভাবে রয়েছেন এবং নিয়ন্ত্রিত শর্তে আছেন তখন এই খুব ছোট পরীক্ষাটি চেষ্টা করে দেখতে পারেন ধরুন এটি হলো লবণদানি বা কেচাপ বোতল অচেতনভাবে চেষ্টা করুন এটিকে অন্য ব্যক্তির এইদিকে সরাতে যাতে আপনার দিকের টেবিলের জায়গাটি সবচেয়ে বেশি হয় 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি দেখবেন যে অন্য ব্যক্তিটি জিনিসটিকে নিয়ে আপনার দিকে ফেরত দিয়ে দিয়েছে যাতে আপনার জন্য কমে যাওয়া স্থানটি বাড়ানো যায় আপনি আবার চেষ্টা করুন এটিকে ওই ব্যক্তিটির দিকে ঠেলে দিতে উনি আবার ঠেলে ফেরত পাঠিয়ে দেবেন একজন কতটা স্বাচ্ছন্দ্যময় এবং পরিচিত নিজের প্রক্সিমিটির ধারনার সাথে তা নির্বিশেষে আপনি এটি শীঘ্রই দেখতে পাবেন যে এটি একটি যুদ্ধে পরিণত হবে যেখানে মানুষ একে অপরের দিকে লবণদানি ঠেলে দিচ্ছে সুতরাং আপনি দেখতে পাবেন যে এটি একটি ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার প্রদর্শন এটি একটি সম্পর্কেরও প্রদর্শন আপনি আরো দেখতে পাবেন যে আপনি যদি দুদিনের জন্য একটি সম্মেলনে অংশগ্রহণ করছেন তবে মানুষ গিয়ে একটি নির্দিষ্ট আসন দখল করে এবং একই আসন বার বার দখল করতে থাকে সবকটি অধিবেশনে কারণ অচেতনভাবে তারা একটি নির্দিষ্ট সম্পর্ক গড়ে তুলেছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে প্রক্সেমিকসের আমাদের ধারণাটি তাৎপর্যপূর্ণ যোগাযোগের এইদিকটিকে বোঝার জন্য বসার ব্যবস্থাতেও আমরা দেখতে পেলাম যে প্রক্সেমিক আচরণের নকশা বসার ব্যবস্থা ও ক্ষমতা এবং নেতৃত্বের সমীকরণের মধ্যে যোগসূত্র রয়েছে বসার অবস্থানের কেন্দ্রিয়তা স্বয়ংক্রিয়ভাবে একটি ক্ষমতার প্রদর্শন করে একটি গ্রুপের অবস্থানগত বিন্যাসে সবচেয়ে মাঝখানের অবস্থানটি সদস্যদের দ্বারা বৃহত্তর অংশগ্রহণের সুযোগ করে দেয় একইসাথে এটি কোন ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট আধিপত্যও প্রদান করে এবং একটি অন্য ব্যক্তির সম্বন্ধে ধারনার সাথেও যুক্ত রয়েছে যে সেই ব্যক্তির নেতৃত্বটি অনুভব করা যাচ্ছে আপনারা দেখতে পাবেন যে প্রক্সেমিকস এর সাংস্কৃতিক ধারণা গুলি এই দিকটি খুঁজে পাওয়া যায় স্টেজের ডিজাইনে থিয়েটারে এবং ফিল্মে স্থানের নকশায় মানুষ যেভাবে মঞ্চকে এবং তার সাথে সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্যগুলি বেছে নেয় এটি আমাদের প্রকৃতির সংস্কৃতি ধারণাগুলির সম্বন্ধে বলে সুতরাং আজ আমরা প্রক্সেমিকস এর ওপর আমাদের আলোচনাটি শেষ করলাম আপনারা দেখতে পাবেন যে অনেক গুলি দিক যেগুলি আমরা শেষের দুটি মডিউলে আলোচনা করেছি সেগুলি আবার আমরা আলোচনা করব যখন আমরা নন ভার্বাল কমিউনিকেশন এর বিভিন্ন দিকগুলি দেখব কারণ নন ভার্বাল কমিউনিকেশন এর যে কোন দিককে বিচ্ছিন্নভাবে নেওয়া যায় না আমাদের পরের মডিউলে আমরা দেখব অকুলেসিক্স বা চোখের ভাষার দিকে